হ্যালো সকলকে আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্স NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্স এ সকলকে স্বাগত আমরা মডিউল নাম্বার 5 লেকচার 45 এ আছি এই মডিউলে আমরা মূলত সেকশন এবং সেকশনাল ভিউ গুলোর উপর আলোকপাত করবো কখন আমাদের এই সেকশন এবং সেকশনাল ভিউর প্রয়োজন হয় সেকশনের গুরুত্বগুলো কি এগুলো হলো বিভিন্ন বিষয় যা আমরা আমাদের মডিউল নাম্বার 5 এ শিখতে চলেছি সেকশনাল ভিউ বিষয়টা নিয়ে শুরু করা যাক মূলত প্রিজম চোঙ পিরামিড শঙ্কু অথবা সম্ভবত অ্যাসেম্বলি ড্রয়িং যেখানে বিভিন্ন অংশগুলোর সমাবেশ করা হয় একত্রে সংযুক্ত করা হয় সেখানে ঐ জটিল বিবরণ বুঝতে আমাদের সেকশনের প্রয়োজন হয় একটা সেকশনাল ভিউ তৈরি করার মূল কারণ হলো প্রচ্ছন্ন রেখাগুলোকে অপসারিত করা যাতে ড্রইংটা আরো সহজে বোঝা বা দেখা যায় উদাহরণ হিসেবে যদি আমি একটা চোঙ আঁকি ছবিতে যদি আমি প্রকাশ করতে চাই সম্ভবত ভিউগুলো হবে ওটার ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ আমরা এটাকে ঐভাবে প্রকাশ করবো কি করে বোঝা যাবে যে এটা একটা দৃঢ় বস্তু না ফাঁপা বস্তু সেটা বোঝানোর জন্য আমাদের এই প্রকার সেকশনাল ভিউর প্রয়োজন উদাহরণ হিসেবে এটা যদি কেবলমাত্র কম বেধের একটা শীটমেটাল হয় যখন আমরা এটাকে প্রকাশ করবো ফ্রন্ট ভিউতে আমরা জানতে পারবো না যে এটা একটা দৃঢ় বস্তু না কি ফাঁপা বস্তু যতক্ষণ না আমরা একটা কাটা সেকশন তৈরি করি এই প্রথম অংশটি সরিয়ে দিই এবং এরকম কিছু একটা দেখাই যেখানে শীটমেটালকে একটা চওড়া রেখা দ্বারা দেখানো যায় যেটা হয়ত নির্দেশ করে যে ঐ লাল অংশের মধ্যে উপাদান আছে এবং সাদা অংশে সেখানে কোন উপাদান নেই এর জন্য আমাদের এই সেকশন গুলোর প্রয়োজন হবে আরো বিস্তারিত ভাবে আমরা ক্লাস চলাকালীন শিখব সাধারণত এই সেকশন দ্বারা প্রকাশের মাধ্যমে আমাদের ভালোভাবে স্পষ্ট করে বুঝতে এবং অংশগুলোর অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো উদঘাটিত করতে সাহায্য করে এবং খুব জটিল সংস্থার এই অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো সব সময় এই সেকশনাল তলে প্রাধান্য পায় উদাহরণ হিসেবে আমাদের একটা মনিটর আছে ফ্রন্ট ভিউতে আমরা খানিকটা আয়তাকার অংশ হিসেবে দেখব কিন্তু ভেতরে সেখানে কি আছে আমরা জানি না সুতরাং সেই জন্য সাধারণত ড্রইং শীট গুলোতে যে কেউ তাই এই কম্পিউটার মনিটরগুলো উৎপাদন করছে অথবা সম্ভবত ঐ মনিটরগুলোর পৃথক পৃথক অংশগুলো সম্পর্কে জানার চেষ্টা করছে সর্বশ্রেষ্ঠ বিষয়টা হলো এই যে তারা সেকশনাল ভিউর মত কিছু একটা প্রকাশ করবে একটা ফালি তৈরি করে যেটা কম্পিউটার মনিটর দিয়ে অতিক্রম করে সুতরাং উপরের অংশটা সরানো হবে এবং নিচের অংশটা দেখা যেতে পারে যাতে আমরা বুঝতে পারবো যে কি প্রকারের ইলেকট্রনিক অংশগুলো সেখানে আছে এবং ওই প্রকারের ছবি গুলো সাধারণত আমরা এই উৎপাদনের এলাকা জুড়ে প্রচারিত করবো সুতরাং এটা হল উপায় যেভাবে কাউকে অ্যাসেম্বলি তৈরি করতে হয় তার জন্য পয়েন্ট অফ ভিউ সেকশনাল ভিউগুলো খুবই সহায়ক অথবা সম্ভবত আমাদের আছে একটা লেখার পেন সুতরাং ফ্রন্ট ভিউ টপ ভিউ থেকে আমরা কেবলমাত্র একটা চোঙ আকৃতি অংশের সঙ্গে শঙ্কুর ন্যায় অংশ প্রভৃতির মতন দেখতে পাবো কিন্তু ভেতরে একটা পাতলা রিফিল আছে নাকি একটা মোটা রিফিল আছে ড্রইং শীট থেকে সেটা কিভাবে জানতে পারবো যখন তোমরা অন্যান্য অ্যাসেম্বলি পরিকল্পনার সঙ্গে যোগসূত্র সাধন করবে সাধারণত তোমরা এই ড্রয়িং শীটগুলোকে প্রচারিত করো যার উপর ওগুলোকে এইভাবে প্রকাশ করা হয়েছে যদি তোমাদের এই সেকশনাল প্রকাশভঙ্গির একান্ত প্রয়োজন হয় সম্ভবত কেউ ঐ প্রকারের রিফিল ব্যবহার করে থাকবে সেই দৃষ্টিকোণের জন্যও আমাদের এই ভিউগুলোর প্রয়োজন হয় সুতরাং প্রচলিত সেকশন ভিউগুলো একটা কাল্পনিক বিভক্ত তল যেটা বস্তুর মধ্য দিয়ে গেছে তার ব্যবহারের ওপর ভিত্তি করে এর অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো উদঘাটিত করে এটা এরকম নয় যে আমরা এটাকে ফালি করে ফেলেছি বরং এটা একটা কাল্পনিক পদ্ধতি যদি কারোর ওই প্রকারের সেকশন গুলো থাকে যে ভেতরে পৌঁছালে ওগুলোকে কেমন দেখাবে এই কাল্পনিকভাবে কাট প্লেন ডিজাইনার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং বস্তুর মধ্যে দিয়ে পুরোপুরি যেতে পারে যদি সেটা ঘটে আমরা সেটাকে পূর্ণ সেকশনাল ভিউ বলি উদাহরণ হিসেবে আমাদের একটা জলের বোতল আছে এবং আমরা যদি এই তলের মতো কিছু একটা পেতে চাই এটাকে ফালি করতে হবে সুতরাং পেছনের দিকের অংশটাকে B সামনের দিকের অংশটা F বলা যাক এই সামনের দিকের অংশটা অপসারিত করো এবং যদি তোমারা পেছনের দিকের অংশটা দিকে তাকাও এটা এরকম দেখাবে সম্ভবত যদি এটা খুব পাতলা উপাদানের একটা প্লাস্টিক দিয়ে তৈরি হয় এটা একটা অংশ যেখানে আমাদের এই প্লাস্টিক উপাদান আছে এবং বাকি অংশটা ফাঁকা সুতরাং এই প্রকারের বিষয়গুলো প্রকাশ করতে গেলে আমরা সুনির্দিষ্ট কিছু ধরণের প্রোটোকল ব্যবহার করি আমাদের ঐ রেখাগুলিকে ঘন করা উচিত অথবা কোনো প্রকারের হেলানো রেখা হ্যাচিং এবং প্রভৃতি দেখানো উচিত এই প্রকারের প্রকাশভঙ্গি যেগুলো আমরা সেকশন এবং সেকশনাল ভিউর এই চ্যাপ্টার এ আমরা শিখব সম্পূর্ণ পুরো সেকশনটা অপসারিত করার বদলে কেউ অর্ধ সেকশনও তৈরি করতে পারে বস্তুর মধ্যে অর্ধেকটা যাবার সম্ভাবনা বেশি থাকে কখনো কখনো সেকশন গুলো লম্বালম্বিভাবে এবং এই হরাইজন্টাল ভাবে কোনো প্রকারেই যায় না বরং এটাকে কেউ বাঁকা আকারের একটা ভিউ তৈরি করতে পারে ও যদি খুব জটিল আকারের বস্তুগুলো সেখানে থাকে যতক্ষণ না পর্যন্ত আমরা ওই বাঁকানো প্রকারের সেকশনাল ভিউগুলো দেখাবো আমরা কোনভাবেই সেখানে উপাদানের মধ্যে কি আছে সেটা বোঝার পরিস্থিতিতে থাকবো না এবং কখনো কখনো এটা পুরোপুরি অংশটার মধ্যে দিয়ে চলে যায় কিন্তু এটাকে কিছু একটা বিভক্ত কাটা সেকশনাল ভিউ নামে ডাকা হয়ে থাকে আরো বিস্তারিত ভাবে আমরা পরে দেখব একটা কাট প্লেন রেখা হল সেটা যেটা দেখায় যে বস্তুতে কোনখানে কাট প্লেন টা অতিক্রম করেছে এটা কাট প্লেনের এজ ভিউ প্রকাশ করে এবং সেকশনাল ভিউর সংলগ্ন ভিউতে এটা আঁকা হয় সুতরাং দুটো ধারণা গুরুত্বপূর্ণ একটা হল কাটা তল এবং অন্যটা হল কাট প্লেন রেখা উদাহরণ হিসেবে আমাদের একটা ব্লক আছে হতে পারে কাট প্লেনটা এই বিন্দুগুলো দিয়ে অতিক্রম করেছে যখন আমরা টপ ভিউ থেকে দেখছি এটা দেখতে লাগছে যে সেখানে একটা তল আছে যেটা এই উপাদানের মধ্যে দিয়ে অতিক্রম করেছে আমরা এর সঙ্গে কিছু নির্দিষ্ট তিরাকৃতি চিহ্ন দেবো এবং এটা যেটাকে আমরা রেখা বলছি কাট প্লেন রেখা এবং এটাকে বলা হয় কাট প্লেন একটা উদাহরণ নেওয়া যাক এখানে আমাদের একটা বস্তু আছে এগুলো হলো গর্ত যার মধ্যে দিয়ে এটাকে বোল্ট করা যেতে পারে এবং এটা একটা ফাঁকা ভেতরের অংশ এবং ঐদিকে আমাদের সামান্য ট্যাপার আছে যদি আমরা একটা কাটা সেকশন তৈরি করি সম্ভবত এখানে কাটা সেকশনটা হলো আমরা যা তৈরি করতে চাইছি ঐ অংশ পর্যন্ত এটাকে ফেলে দাও একইভাবে ঐ অংশ পর্যন্ত এটাকে ফেলে দাও সুতরাং যদি আমরা এই অংশটাকে সরিয়ে দিতে পারি সম্ভবত অবশিষ্ট অংশটা ঐরকম দেখাবে এটা করলে সুবিধা হলো এই যে আমরা দেখতে পারি কতদূর এই বোল্টটা যেতে পারে এখানে এটা পুরোটাই নেমে যেতে পারে দ্বিতীয় বিষয় হলো আমাদের একটা স্টেপ আছে স্টেপটা দেখা যেতে পারে এবং তৃতীয়টা হলো এখানে ভেতরে সেখানে কোনো ট্যাপার আছে কিনা আমরা সেটা দেখতে পারি এবং উপাদানটার বেধ দেখা যেতে পারে এবং আরো উভয়দিকেই আমরা এই একই বেধ দেখতে পারছি কি না এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আমরা সহজেই এই সেকশনাল ভিউগুলো থেকে পর্যবেক্ষণ করতে পারি সুতরাং ড্রইং শীটের ওপরে এই জটিল ত্রিমাত্রিক আকার প্রকাশ করার বদলে সচরাচর আমরা 2D রেখাচিত্র করে থাকি বিশেষ করে প্রজেকশন গুলো অর্থগ্রাফিক প্রজেকশন গুলো এবং যদি এটা এই বস্তুটার সম্পর্কে হয় যার এই অভিমুখে একটা ফ্রন্ট ভিউ আছে আমরা এই প্রান্তটাকে এটার সাথে মিলিয়ে প্রকাশ করবো এবং আমাদের কিছু একটা বোল্ট ঢোকানোর মত জায়গা আছে যেটা আমরা এখানে প্রকাশ করতে পারবো একইভাবে এটাকে আমরা সেখানে প্রকাশ করতে পারবো এবং এটা হলো ভেতরে ফাঁপা যার জন্য আমাদের আছে এই ড্যাশড রেখাগুলো এটা হল একটা ট্যাপার যুক্ত এটা হল যে কারণে আমাদের একটা ট্যাপারযুক্ত আছে এবং এটা হলো ফাঁপা তাই আবার আমাদের আছে এই ফাঁপা সমস্তটা জুড়েই আমাদের আছে এই ফাঁপা অংশ যেটা পুরোপুরি নিচ পর্যন্ত গেছে এইভাবে আমরা এই পাদদেশীয় প্রকারের ব্র্যাকেট এর ফ্রন্ট ভিউ প্রকাশ করি আমাদের যদি একটা কাটা সেকশন থাকে আমরা উপাদানটা দেখতে পারি এবং একটা 2 D স্তরের প্রকাশভঙ্গি আমরা শুধুমাত্র সেই অংশটা দেখাতে পারি যেখানে এই ফাঁপা অংশটা আছে কেউ লক্ষ্য করতে পারে যে সেটা কতদূর আছে এবং এটা হলো তল যার মধ্যে দিয়ে এই কাটা সেকশনটা সত্যি সত্যিই যাচ্ছে এবং সেখানে উপাদানটা আছে সুতরাং সাধারণত আমরা যেখানে উপাদান বর্তমান থাকে সেখানে 45 ডিগ্রী বাঁকানো রেখা দেখাই এবং এটা হলো যাকে আমরা হ্যাচিং হ্যাচ বলে ডাকি দেখা যায় কেউ সম্পূর্ণ সেকশনটাও পেতে পারে ও কিন্তু এটা হলো সিমেট্রিক বস্তুর জন্য অন্যদিকেও কেউ এই একই জিনিসটা অনুভব করার অবস্থায় থাকবে সুতরাং এটা হল ছবিগুলোকে উপস্থাপিত করার একটা সংক্ষিপ্ত উপায় প্রচলিত সাধারণ প্রমাণ মানের বদলে কেউ একই বস্তুর সম্পূর্ণ সেকশনটা দেখাতে পারে যদি এটা সুষম প্রকারের কোন বস্তু হয় বস্তুর এক চতুর্থাংশ অংশ কেউ বাদ দিতে পারে বাকি অংশটাকে কেউ হ্যাচযুক্ত রেখা দ্বারা দেখাতে পারে এবং এটা হলো ঐ বস্তুটার একটা ভিউ ফ্রন্টাল ভিউ উদাহরণ হিসাবে যদি আমাদের এই প্রকারের বাক্স ব্লক থাকে যদি সেখানে একটা কাট প্লেন থাকে আমরা যেটা বেছেছি লক্ষ্য করো যে তীর চিহ্ন গুলো ঐ অভিমুখে নির্দেশিত এবং সেখানে আছে একটা ড্যাশ ছোট ড্যাশড রেখা গুলো তাই সর্বত্র একটা বড় লম্বা ড্যাশকে অনুসরণ করেছে দুটো ছোট ড্যাশড রেখা গেছে এগুলো শুধু বস্তুটার মধ্যেই থেমে থাকেনি বরং উপরের দিক এবং নিচের দিকে বিস্তারিত হয়েছে এবং সেখানে কিছু তিরাকৃতি চিহ্ন দ্বারা প্রকাশিত হয়েছে এবং যদি আমরা সেটা করি সাধারণ প্রকাশভঙ্গি হলো তীর চিহ্নের দিকে আমরা এই বস্তুটাকে ওটা থেকে দূরে রেখেছি বাকি অংশটা সরিয়ে দিয়েছি সুতরাং তীর চিহ্নের অভিমুখ এইদিকে আছে এর অর্থ হলো আমরা এই অংশটা রাখবো এবং এই অংশটা অপসারিত করবো ঐ অভিমুখে একটা ফালি তৈরি করার পর যখন আমরা এটাকে সরাই একইভাবে যখন তোমাদের কাট প্লেন দিয়ে একটা সেকশন থাকে যদি তোমরা এটাকে সরাতে থাকো সেখানে কোন উপাদান থাকবে না এটা কেবলমাত্র ফাঁকা খালি শূন্য যে কারণে আমাদের একটা ফাঁকা বিষয়বস্তু আছে কিন্তু এটা হলো অংশ যেখানে আমাদের উপাদানটা আছে সেই উপাদানটা যেটা আমরা এটা দ্বারা প্রকাশ করছি একইভাবে সেখানে উপাদানটা রয়েছে এই উপায়ে আমরা অন্তিম সেকশনটা পেয়ে থাকি সাধারণত কাট প্লেন গুলো একটা মোটা ড্যাশড রেখা দ্বারা প্রকাশ করা হয় যেটা বস্তুগুলোর প্রান্ত অতিক্রম করে বিস্তারিত থাকে এটা হল ঐ বস্তুটার প্রান্ত কিন্তু এটা সেটাকে অতিক্রম করে 6 mm চলে গেছে সুতরাং অন্তত 6 mm দৈর্ঘ্য কাউকে দেখাতে হবে যখন তোমরা একটা সেকশন দেখাচ্ছ উদাহরণ হিসেবে যদি বস্তুটা এটা হয় তোমরা কাঁটতে চাইবে তোমরা শুধুমাত্র এটাকে ঐভাবে দেখাতে চাইবে না তোমরা যেটা করেছ সেটা হলো এগুলোকে ড্যাশড রেখাগুলো দিয়ে প্রকাশ করেছ আমরা এটাকে রাখতে চাই তারপর তীর চিহ্নের অভিমুখ সম্ভবত ঐ অভিমুখে হবে এবং এটা হল যেটা আমরা অপসারিত করতে চাইবো এবং প্রতি প্রান্তে অংশগুলো 90 ডিগ্রীতে আঁকা আছে এবং তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে সুতরাং এটা সবসময় 90 ডিগ্রীই হবে আরেকটা উদাহরণ দেখা যাক এখানে আমাদের একটা ব্লক আছে সম্ভবত যার মধ্যে একটা গর্ত আছে এইদিকে কোনো গর্ত নেই এবং আমরা এই সম্পূর্ণ ব্লকটার একটা সেকশনাল ভিউ বিবেচনা করতে চাই একটা সেকশনাল কাট প্লেন হলো একটা কাল্পনিক তল এটা হলো একটা এই পাস টা ঐ রেখাগুলো বরাবর এবং তীর চিহ্নের অভিমুখ হলো ঐদিকে এর অর্থ হলো আমরা ঐ ভিউটা সংরক্ষিত করতে চাই এবং এই অংশটা অপসারিত করতে চাই সুতরাং এই অংশটা বেরিয়ে আসবে এবং অবশিষ্ট অংশটা আমরা প্রকাশ করবো কারণ এটা একটা সেকশনাল ভিউ আমাদের সব সময় এই হ্যাচযুক্ত রেখাগুলো দ্বারা প্রকাশিত উপাদানের অংশটা আছে একইভাবে এখানে হ্যাচ এবং একইভাবে এটা এবং ঐ তীর চিহ্নের অভিমুখটা লক্ষ্য করো সুতরাং যদি আমরা বস্তুটার ফ্রন্ট ভিউ এবং টপ ভিউতে দেখি আমরা দেখতে পাবো যে আমরা এই অভিমুখে ফ্রন্ট ভিউটা দেখতে চাই সম্ভবত একদিকে আমরা নিচের দিক থেকে দেখতে চাই অথবা আমরা এই অভিমুখ থেকে দেখতে চাই ফ্রন্ট ভিউ হিসাবে এবং বাকি টপ ভিউ যাই হোক ঐ দিকে আমরা হয়তো সেটা দেখতে চাই এখন যদি আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন টা ব্যবহার করি তোমাদের ফ্রন্ট ভিউটা হবে উপরে এবং টপ ভিউটা হবে নিচে যদি কেউ থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন দিয়ে যায় তোমাদের ফ্রন্ট ভিউটা টপ ভিউ হবে সুতরাং ঐ ভিউ অভিমুখ গুলোর উপর ভিত্তি করে আমরা দেখতে পারি যে ফ্রন্ট ভিউ অংশটার মধ্যে উপাদানটা আছে যাই হোক ভিউর জন্য সেখানে পয়েন্ট ম্যাপগুলো আছে এবং আমরা এই রেখা এবং এই রেখা দেখার একটা অবস্থানে আছি থাকবো সুতরাং আমরা এই সম্পূর্ণ সেকশনটা দেখার একটা অবস্থানে থাকবো এবং সেটা অতিক্রম করে সেখানে একটা সূক্ষ্ম ছিদ্র আছে যেটাকে আমরা এই দীর্ঘ ড্যাশ ড্যাশড রেখা দ্বারা প্রকাশ করতে পারি এই উপায়ে আমরা ঐ বস্তুটার একটা সেকশনাল ভিউ পেতে পারি সাধারণত এই সেকশন অন্য ভিউতে প্রকাশ করা হবে হতে পারে এখানে এই টপ ভিউতে যেখানে ঐ বস্তুর উপরে সেকশন গুলো বিবেচনা করতে হবে যেটা ওই ব্লকের মাঝের স্তর দিয়ে গেছে এবং আমরা এই অংশটা অপসারিত করতে চাই সেটার ভিউটা রাখো তারপর স্বাভাবিকভাবেই তীর চিহ্ন গুলো আমরা সেই ভাবে প্রকাশ করবো এই বস্তুর জন্য এই অভিমুখে আমাদের তীর চিহ্নগুলো দেখানো উচিত নয় এটা ইঙ্গিত দেয় যে আমরা এটা রাখতে চাই কিন্তু আমরা এটা অপসারিত করতে চাই যদিও পরিস্থিতিটা অন্যদিকে আছে সুতরাং তীর চিহ্নগুলো দৃষ্টি ক্ষেত্রের মধ্যে থাকা উচিত কাট প্লেন রেখাগুলোর জন্য সেখানে মূলত দুই প্রকারের রেখা গ্রহণযোগ্য হয় লম্বা ড্যাশ রেখা দেখিয়ে যার প্রত্যেকটা ড্যাশের দৈর্ঘ্য 6mm এবং লম্বা ড্যাশগুলোর মধ্যে ব্যবধান 15 mm এবং তীর চিহ্ন গুলো সর্বদাই 90 ডিগ্রীর রেখা দ্বারা প্রকাশিত অন্য উপায় হল লম্বা ড্যাশ অনুসরণ করে দুটো ড্যাশড রেখা এবং তারপর আবার লম্বা ড্যাশ দেখিয়ে সুতরাং একটা লম্বা ড্যাশ দুটো ছোট ড্যাশকে অনুসরণ করে একটা লম্বা ড্যাশ এই লম্বা ড্যাশ এবং ছোট ড্যাশের মধ্যে ব্যবধান হলো 15 mm সাধারণত এই লম্বা ড্যাশ দৈর্ঘ্যে প্রায় 20 mm থেকে 40 mm পর্যন্ত হয় এবং ছোট ড্যাশের দৈর্ঘ্য সাধারণত 3 mm হয় এবং এই কাট প্লেন ের জন্য আমরা সর্বদাই বড় হাতের অক্ষর ব্যবহার করি এবং এগুলো কাট প্লেন ের উভয় প্রান্তে বসানো থাকে তাই এখানে যদি তোমরা দেখো দেখতে পাবে কাট প্লেন C এবং C এবং B এবং B উদাহরণ হিসেবে একটা চোঙের জন্য আমরা কাট প্লেন তৈরি করতে চাই এটা হলো কাট প্লেন ের অভিমুখ সুতরাং দুটো ছোট ড্যাশকে অনুসরণ করে একটা লম্বা ড্যাশ এবং এই প্রকার চলতে থাকবে আমরা ঐ সাইড ভিউটা বজায় রাখতে চাই তারপর এটা হল তল এবং সাধারণত এগুলো শেষ হয় B B A A এবং প্রভৃতি দিয়ে এবং যদি এই চোঙ আকৃতি প্রকারের বস্তুর কেন্দ্রীয় রেখাগুলো সেখানে থাকে তবে কাট প্লেন ের রেখা সব সময় অক্ষ বা কেন্দ্রীয় রেখার তুলনায় আগে থাকে ঐ বস্তুর দিকে দেখা যাক উদাহরণ হিসাবে এখানে আমাদের একটা ফ্রন্ট ভিউ একটা টপ ভিউ ও আছে যদি এটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে থাকে এবং আমাদের এটা একটা সাইড ভিউ থাকে সুতরাং আমাদের এখানে একটা লম্বা ড্যাশের মত ছোট ড্যাশের মত কিছু আছে এখানে লম্বা ড্যাশ কেবলমাত্র ঐ বৃত্তের কেন্দ্র অথবা সম্ভবত বৃত্তীয় অঞ্চল প্রকাশ করার জন্য রয়েছে এবং এখানে আমরা লম্বা ড্যাশকে অনুসরণ করে দুটো ছোট ড্যাশ তারপর লম্বা ড্যাশ এবং এইভাবে একটা সেকশনাল ভিউ হিসাব দেখাচ্ছি যখন আমাদের ঐ প্রকার বিষয়গুলো থাকে আমরা শুধুমাত্র ঐ সেকশনাল ভিউ প্রকাশভঙ্গির মাধ্যমে বর্ণিত করি কিন্তু আমরা কেন্দ্র প্রকাশ করার জন্য লম্বা ড্যাশ ছোট ড্যাশ লম্বা ড্যাশ এরকম কিছু দেখাইনা সুতরাং কেন্দ্রীয় রেখার বদলে যদি আমাদের সেখানে একটা সেকশনাল ভিউ রেখা উপস্থিত থাকে তবে কাউকে শুধুমাত্র কাট প্লেন রেখা দেখাতে হবে সুতরাং যদি আমার এই অংশটা অপসারিত করি যে সেকশনটা আমরা পেতে চলেছি সেটা হলো এই ভিউগুলো কারণ আমরা এই অংশটা অপসারিত করছি যেহেতু তীর চিহ্নের অভিমুখ গুলো এইদিকে আছে সুতরাং আমরা এই অংশটা রাখতে চাই এই অংশটা অপসারিত করতে চাই যখন আমরা সেটা করি সাইড ভিউতে আমরা দেখতে পাই যে এটা হলো জায়গা যেখানে উপাদানটা উপস্থিত থাকে যা সেটা দিয়ে প্রকাশ করা হয় এবং যেহেতু এটা একটা ফাঁকা জায়গা এটাও একটা ফাঁকা জায়গা সুতরাং আমাদের সেখানে কোনো রেখা নেই এটা দেখতে একটা অস্থায়ী বিষয়ের মত একইভাবে আমাদের অতিরিক্ত উপাদান এবং একটা ট্যাপার প্রকারের বস্তু থাকলে স্বাভাবিকভাবেই এই অংশটা আমাদের থাকবে যদি আমাদের ফ্রাষ্টাম গুলো চোঙগুলো ট্যাপার প্রকৃতির বস্তুগুলো থাকে আমাদের সব সময় সেকশনাল ভিউ প্রকাশভঙ্গি থাকবে শুধুমাত্র ঐ কোয়ার্টার এর এক চতুর্থাংশের ওপর সুতরাং সম্পূর্ণ অর্ধেক বা পুরোপুরি সেকশন এর মতন বিষয় দেখানোর বদলে আমরা এই অংশটা সরিয়ে থাকি যখন আমরা এই অংশটা সরাই যদি আমরা এই সাইড ভিউ থেকে দেখি এই অঞ্চলে সেখানে একটা উপাদান থাকবে এবং সেটা হলো আমরা সেখানে যেটা দেখছি একইভাবে আমাদের এই বস্তুটা আছে যেটা এই চারটে জায়গায় বোল্ট করা যেতে পারে এবং এটার এই চোঙাকৃতি অংশটা আছে এখন টপ ভিউ থেকে যদি তোমরা দেখো এটার একটা বৃত্ত থাকবে এবং সেখানে অভ্যন্তরীণ বৃত্তগুলোও এই বোল্ট করা যেতে পারে এরকম অঞ্চল দ্বারা পরিবেষ্টিত আছে এবং সেকশন যেটা আমরা বিবেচনা করতে চাই সেটা হলো এটা এবং লম্বা ড্যাশকে অনুসরণ করে দুটো ছোট ড্যাশ এবং এই রকম এবং আমরা সেই অংশটা রাখতে চাই এবং এই অংশটা অপসারণ করতে চাই যদি আমরা এই সম্পূর্ণ অংশটা অপসারণ করি তবে আমরা ঐ অংশের মধ্যে অবস্থিত উপাদানটা পাবো সুতরাং আমাদের ঐ অংশের মধ্যে অবস্থিত ঐ উপাদানটা আছে এটা সমস্তটা দিয়ে গিয়ে উপর পর্যন্ত যাবে যেহেতু আমরা এই অংশটা সরানোর সিদ্ধান্ত নিয়েছি ঐভাবে আমরা এটাকে সরাতে চাই যখন আমরা ওই অংশটা এই উপাদান থাকা অংশটা সরাচ্ছি অবশিষ্ট অংশটা টপ ভিউ থেকে যে রকম দেখাচ্ছে সেরকমই থাকবে একইভাবে এই সেকশনাল ভিউগুলো একটা ভিউর উপরে বাধ্যতামূলকভাবে নাও হতে পারে যেরকম একটা সেকশনের ফ্রন্ট ভিউ বা টপ ভিউ তোমরা নিতে পারো এবং এটা বাঁকিয়ে সেই প্রকারের সেকশনও নেওয়া যেতে পারে উদাহরণ হিসাবে এখানে এটার দিকে দেখো এটা হলো আমাদের যে বস্তুটা আছে সবার প্রথমে একটা সেকশন নাও এই অংশটা রাখো আবার একটা সেকশন নাও আবার একটা সেকশন নাও আবার একটা সেকশন নাও আবার একটা সেকশন নাও এবং এই অংশগুলো রাখো অর্থাৎ এই সমস্ত বিষয়টা রাখো এবং এই অংশটা অপসারিত করো যদি আমরা সেটা করি সেটার দিকে দেখা যাক যে অংশটা আমরা সরিয়েছি এবং এটা হলো ফাঁকা সুতরাং আমাদের এখানে ফাঁকা আছে এবং এটা হল অংশ যেটা আমরা সরাচ্ছি সুতরাং আমাদের একটা ড্যাশড রেখা আছে এবং এই সমগ্র অংশটা আমরা সামনে থেকে দেখতে পাই না কিন্তু আবার এখানে আমাদের ড্যাশড রেখা আছে তোমাদের কেবলমাত্র একটা দৃষ্টিভঙ্গি পরিদর্শন করাতে আমাদের যদি এই 3D বস্তুটির একটা ফালি থাকে এবং ঐ অভিমুখে এই অংশটা অপসারিত করে এই সেকশনটা রাখি তাহলে ভিউটা সম্ভবত ঐরকম হবে হ্যাচের অভিমুখ গুলো লক্ষ্য করো যেখানে উপাদান আছে কারণ এখানে শুধুমাত্র সেকশনটা বিবেচনা করা হয়েছে কিন্তু ঐ বৃত্তের ভেতরটা নয় যে কারণে বৃত্তটা সম্পূর্ণ একইভাবে আমাদের এখানে একটা সলিড অফ রিভলিউশন আছে যদি আমরা একটা কাটা সেকশন নিই এখানে তোমরা দেখতে পারো লম্বা ড্যাশকে অনুসরণ করে দুটো ছোট ড্যাশ এবং এইরকম এখানে আরেকটা প্রকাশভঙ্গি আছে আমরা সেই অংশটা রাখতে চাই এবং বাকি অংশটা অপসারিত করতে চাই তাহলে যে উপাদানই আমরা অপসারিত করি না কেন এই সেকশনাল বিষয়টা আমাদের সেখানে উপাদান থেকে যাবে বাকি অংশটা খালি থাকবে সাধারণত কাট প্লেন গুলো আলাদা ভঙ্গিতে প্রকাশ করা হয় সেখানে একটা ফ্রন্টাল অথবা ভার্টিক্যাল কাট প্লেন কেউ হরাইজন্টাল কাট প্লেন ও পেতে পারে সেকশনাল তলগুলো হল কাটা প্রোফাইল যেটা কারোর থাকতে পারে অন্যটা হল যে তলগুলো আমরা শিখেছি যেমন অক্সিলিয়ারি তলগুলো এই অক্সিলিয়ারি ভার্টিক্যাল তলে অক্সিলিয়ারি হেলানো তলেও আমাদের কাট প্লেন গুলো থাকতে পারে সুতরাং সেই প্রকারের বিষয়গুলো হল যেগুলোকে আমরা অক্সিলিয়ারি সেকশন তল বলে থাকি এবং আরো কেউ অবলিক সেকশনাল ভিউগুলো পেতে পারে পরবর্তী ক্লাসে আমরা সেকশনাল ভিউ সম্পর্কে শিখব এবং ড্রইং শীটে তাদেরকে প্রকাশ করবো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ